আগের পাঠক্রমে আমরা দেখেছি যে আমাদের কাছে যদি একটি আধান বন্টন থাকে তাহলে তার শক্তি বা আধান গুলি কে একত্রিত করতে সম্পন্ন কাজ হল 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন 1 বাই 2 গুন রো r রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম গুন dr dr প্রাইম আমরা এবার একটি প্রদেয় আধান বণ্টনের শক্তি নির্ণয় করব উদাহরন হিসেবে সেই জন্য আমরা নেব একটি গোলক যার ব্যসার্ধ r ও যেটির ভেতরে সর্বত্র সমান আধান ঘনত্ব 𝝆 আছে তাহলে একটি আধান গোলক যার পুরো আয়তনে সমান আধান ঘনত্ব রো আছে তার মোট আধান হবে 4 পাই বাই 3 R কিউব গুন 𝝆 আমায় যদি শক্তি নির্ণয় করতে হয় আমি তা দুই ভাবে করে দেখাব যাতে তোমরা আধান গুলি এক জায়গায় একত্রিত করা ও আমার আগের লেখা এই রাশি টির মধ্যে সমানতা বুঝতে পারো আমরা আগে আধান গুলি কে একত্রিত করব ধর এক সময় আমার কাছে আছে একটি ছোট গোলক যার ব্যসার্ধ r এবার আমি এমন ভাবে নতুন আধান আনব যে সেটি অই গোলক টির অপরে একটি শেল এর মত করে আধান যোগ করবে যার বেধ d r আর আধান ঘনত্ব আগের মতই 𝝆 এমন করতে আমি কত কাজ সম্পন্ন করলাম সম্পন্ন কাজ হবে r এ বিভব গুন মোট আধান যা নিয়ে আসা হয়েছে আর তার সমান হবে 4 পাই r স্কয়ার dr যা হল আয়তন গুন রো এবার এই r ব্যসার্ধের কালো গোলক টির জন্য বিভব হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন r ব্যসার্ধের গোলক টির মধ্যে থাকা আধান বাই 4 পাই r স্কয়ার রো dr r ব্যসার্ধের গোলক টির মধ্যে আধান আছে 4 পাই বাই 3 r কিউব গুন রো Q 4 π 3 r3 ρ আর তাই এই সমষ্টির শক্তি হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 4 পাই বাই 3 r কিউব রো বাই 4 পাই r স্কয়ার রো dr এই নিয়ে যদি একটু কাজ করি এই 4 পাই কেটে যাবে আমি পাবো 4 পাই বাই 3 এপসাইলন 0 এই 𝝆 আর এই 𝝆 মিলে আমাকে দেবে 𝝆 স্কয়ার এই r কেটে যাবে এখানে r কিউব দিয়ে থেকে যাবে r স্কয়ার আর আমার কাছে এই ইন্টিগ্রেশান থাকবে 0 থেকে ক্যাপিটাল R অবধি এই পদ্ধতি তে আধান গুলি একত্রিত করতে গিয়ে আমি পাচ্ছি r টু দি পাওয়ার 4 dr যার থেকে আমি পাবো 4 পাই বাই 3 এপসাইলন 0 𝝆 স্কয়ার গুন R টু দি পাওয়ার 5 যা হল আমাদের উত্তর এবার এটা আধানের সাপেক্ষ্যে লিখব তোমরা আগেই দেখেছ যে আমি এই দিকে লিখেছি মোট আধান Q সমান 4 পাই বাই 3 রো R কিউব তাই রো সমান হবে 3 কিউব বাই 4 পাই R কিউব একে এখানে এনে লিখলে পেয়ে যাবে 4 পাই বাই 3 এপসাইলন 0 রো স্কয়ার যার সমান হল 9Q স্কয়ার বাই 16 পাই স্কয়ার R টু দি পাওয়ার 6 গুন R টু দি পাওয়ার 5 বাই 5 এই 4 পাই টি কেটে গিয়ে 4 পাই থাকবে এই ৩ টি কেটে গিয়ে ৩ থেকে যাবে তাই শক্তি হিসেবে তোমরা পেয়ে যাবে 3 বাই 5Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 R এটিই হল একটি সমান আধান ঘনত্ব বিশেষ গোলক যার আধান ঘনত্ব রো এর শক্তি এবার এটি গণনা করব আগে হিসেব করা অভিব্যক্তি ব্যবহার করে যেখানে আমরা বলেছিলাম শক্তি হল 1 বাই 4 পাই এপসাইলন 0 1 বাই 2 ইন্টিগ্রেশান রো r রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম dv dv প্রাইম 1টি ব্যাপার খেয়াল রেখো যে অনেক সময় আমি ভুল করে dv না লিখে dr লিখি বা dv প্রাইম না লিখে dr প্রাইম লিখি তোমরা কিন্তু ভ্রান্ত হোয়ও না এবার তোমরা লিখতে পারো 1 বাই 4 পাই এপসাইলন 0 1 বাই 2 ইন্টিগ্রেশান d v রো r ও এই রাশি রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম d r প্রাইম d v প্রাইম মিলিয়ে 1 বাই 4 পাই এপসাইলন 0 রেখে এটা কিন্তু r এ V ছাড়া আর কিছুই নয় কিন্তু লক্ষ্য কর এই r এ V হল চূড়ান্ত আধান বন্টন এর জন্য এর ঠিক আগেই যখন আমরা শক্তির হিসেব করেছি আমরা আগে r এ V গণনা করেছি গোলক টির ভেতরে থাকা আধানের জন্য এবার এখন এই r এ V হল চূড়ান্ত আধান বন্টন এর জন্য কারণ আমি এখানে যা নিয়েছি সেই রো হল মোট আধানদের ঘনত্ব বা আধান ঘনত্ব সম্পূর্ণ আধান বন্টন এর জন্য আগের একটি এসাইনমেন্ট এ তোমরা গণনা করেছিলে r এ V এই r এ V সেটি ছাড়া আর কিছুই না মনে কর সেটি ছিল 1 বাই 4 পাই এপসাইলন 0 3 Q বাই 2 R মাইনাস 1 বাই 2 Q r স্কয়ার R কিউব এটি আমি তোমাদের কষতে দিয়েছিলাম তাই এবার দেখতে পাচ্ছো সেটি হল 1 বাই 4 পাই এপসাইলন 0 Q বাই R r সমান R এ তাই মোট শক্তি হবে 1 বাই 2 ইন্টিগ্রেশান রো r যা একটি ধ্রুবক গুন dv আমি বিভব হিসেবে লিখি 1 বাই 4 পাই এপসাইলন 0 3 Q বাই 2 R মাইনাস 1 বাই 2 Q r স্কয়ার বাই R কিউব প্রথম পদ টি ধ্রুবক তাই এই ইন্টিগ্রেশান টি হয় Q গুন ধ্রুবক অতএব আমি লিখতে পারি 1 বাই 2 গুন 3 Q বাই 2 R ও একটি 4 পাই এপসাইলন 0 দিভাজক ও আছে বিয়োগ পরের পদটি যা হল 1 বাই 2 ও এই 1 বাই 2 মিলে হয় 1 বাই 4 Q বাই R কিউব আছে 1 বাই 4 পাই এপসাইলন 0 আর আমাদের কাছে থাকছে ইন্টিগ্রেশান রো যা হল একটি ধ্রুবক গুন আয়তন ইন্টিগ্রাল হবে 4 পাই r স্কয়ার dr আগে থেকেই আরেকটি r স্কয়ার আছে দেখেই নিই সব কটি পদ কে আমি হিসেব করেছি কি না 1 বাই 2 ও এই 1 বাই 2 মিলে হয় 1 বাই 4 এটা ঠিক আছে Q বাই R কিউব ও আছে 1 বাই 4 পাই এপসাইলন 0 রয়েছে এখানে রো গুন 4 পাই R স্কয়ার ও আছে তাই সব ঠিক ই আছে তাহলে এখন আমি লিখতে পারি Q বাই 4 পাই এপসাইলন 0 R Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 R আমার কাছে থেকে যাচ্ছে 3 বাই 4 মাইনাস Q বাই 4 পাই এপসাইলন 0 R কিউব 1 বাই 4 গুন রো গুন 4 পাই এই ধ্রুবক গুলি এখান থেকে পেলাম আর আমার কাছে রইল R টু দি পাওয়ার 5 বাই 5 কারণ ইন্টিগ্রাল টি 0 থেকে R পর্যন্ত তাই এর থেকে পেলাম Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 R একে বাইরে লিখলে থেকে যাবে 3 বাই 4 মাইনাস Q 4 পাই এপসাইলন 0 R আমরা বাইরে লিখেছি তাই 1 বাই R স্কয়ার গুন 1 বাই 4 গুন 4 পাই R টু দি পাওয়ার 5 বাই 5 গুন রো বাই Q এখানে আবার কিছু পদ কেটে যাবে R স্কয়ার R পাই থেকে আমি পাবো R কিউব তাহলে থাকবে Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 গুন 3 বাই 4 মাইনাস 1 বাই 4 গুন 1 বাই 5 4 পাই R কিউব রো বাই Q 4 পাই R কিউব রো হল 3 Q আর তার ফলে আমি পেলাম শক্তি সমান Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 গুন 3 বাই 4 মাইনাস 1 বাই 20 গুন 3 Q বাই Q এই Q কেটে যায় R টি থাকে এখানে Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 গুন 3 বাই 4 মাইনাস 3 বাই 20 তাই এটা হল Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 গুন 12 বাই 20 যা 3 বাই 5 ছাড়া কিছু নয় তাহলে পেলাম 3 বাই 5 Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 যা আগের উত্তরের সমান

অর্থাৎ আমরা একটি আধান বণ্টনের শক্তির হিসেব করেছি দুই রকম ভাবে প্রথমে এমন ভেবে যে আমরা আধান গুলি কে বাইরে থেকে এনে একত্রিত করেছি তাই আমরা আগে থেকে উপস্থিত আধান এর জন্য বিভব গণনা করে পরে আসা আধান কে গুন করে ইন্টিগ্রেট করেছি অন্য উপায়ে আমরা সরাসরি 1 বাই 2 v r গুন রো r করেছি তাহলে শেষে এই সব অন্তর্ভুক্ত করে তোমরা যা দেখলে তা হল যদি আধান বন্টন বা আধানের সমষ্টি থাকে তার শক্তি হিসেবে আমরা লিখতে পারি 1 বাই 2 গুন 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান রো r রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম d v d v প্রাইম যার সমান হল 1 বাই 2 ইন্টিগ্রেশান v r গুন রো r গুন d v যেখানে v r হল সমস্ত আধান বন্টনের জন্য বিভব আধান বন্টন টি যদি শুধু বিন্দু আধান দিয়েই তৈরি হয়ে থাকে তখন রো ডেল্টা ফাংশান হয়ে যায় ও আমি সেই আগের অভিব্যক্তি সামেশান i j i সমান j নয় Q i Q j বাই r i মাইনাস r j গুন 1 বাই 2 গুন 1 বাই 4 পাই এপসাইলন 0 পেয়ে যাই তোমরা যখন এমন অবিচ্ছিন্ন আধান বন্টন থেকে বিন্দু আধান দিয়ে তৈরি আধান বন্টন এ রূপান্তর কর সাবধান থাকবে যাতে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশান রো r d v d v শুন্যের দিকে যেতে থাকবে কিন্তু 0 হবেনা কারণ এই বিন্দু আধান গুলি ডেল্টা ফানশান এর মত তাই যখন ইন্টিগ্রেশান করবে সেটি বিশদভাবে করবে যাতে নিজস্ব মিথষ্ক্রিয়া কে এড়ান যায় মনে রেখো আমি যখন আগে এই সূত্র নিয়ে আলোচনা করছিলাম আমি বলেছিলাম অবিচ্ছিন্ন আধান বন্টন হলে এই রো r d v ইন্টিগ্রেট হয় ছোট ছোট অনুবিক্ষনীয় আয়তনের ওপর যেগুলি শুন্য অবধি যেতে পারে অথচ বিন্দু আধানের বেলায় কিন্তু 0 হতে পারেনা তাই তোমাদের সতর্ক থাকতে হবে এই বক্তৃতা শুনে তোমরা আশা করি এই সংযোগ টি বুঝতে পারবে